অষ্টম সপ্তাহে সকলকে স্বাগত আমরা অবশেষে এমবেডেড সিস্টেম ডিজাইন উইথ এআরএম কি জিনিস এবং এর চালন পদ্ধতিটি কি রকম তারপরের দুটি আলোচনায় আমি প্রথমে বলব যে কিভাবে একটি অ্যাক্সেলেরোমিটার কে নিয়ে পরীক্ষা নিরীক্ষা অ্যাক্সেলেরোমিটার টি নিয়ে কথা বলব সেটি হল ADXL 335 তো অ্যাক্সেলেরোমিটার হিসেবেও ব্যবহৃত হতে পারে বেশিরভাগ অ্যাক্সেলেরোমিটার এর প্রয়োগ হবেএকটি বলের সৃষ্টি হবে আমরা জানি যে Pm x f ভরটির অবস্থানগত পরিবর্তন ক্যাপাসিটিভ সেন্সিং সৃষ্টি হয় যা কিনা ত্বরণের সাথে আনুপাতিক এর মানে আসলে দাঁড়ায় যে একটি চলমান ভর আছে যখনই ত্বরণের সৃষ্টি হয় সেটি এই চলমান ভরটিকে বিচ্যুত করে দেয় এবং ডিফারেন্সিয়াল ক্যাপাসিটর হিসেব করা সম্ভব এটি কতটা কাত হয়ে আছে তা অ্যাক্সেলেরোমিটার এখানে এই স্থির পাত্রগুলি আছে এবং এখানে আছে চলমান ভরটি এবং তুমি দেখছো যে যখনই ত্বরণের সৃষ্টি হচ্ছে এই যে হলুদ জিনিসটি এখানে আছে এটি পরিবর্তন হচ্ছে এর উপর নির্ভর করে আমরা নিখুঁতভাবে বের করতে পারবো এটা কোন অক্ষ বরাবর বেশি কাত হয়ে আছে এই হচ্ছে MEMS পদ্ধতি বিশিষ্ট অ্যাক্সেলেরোমিটার যে অ্যাক্সেলেরোমিটার এর পিন এইটা তোমার Vcc এইটা হচ্ছে GND এবং এই হচ্ছে XY ও Z স্থানাঙ্কগুলি তো এই হচ্ছে অন্যদিকটি থেকে এবং এটি হচ্ছে অন্য আরেকটি থেকে ADXL 335 হচ্ছে একটি ছোট পাতলা কম শক্তির তিনটে পিন বিশিষ্ট অ্যাক্সেলেরোমিটার সরঞ্জামে মাধ্যাকর্ষণ এর সাহায্যে স্থির ত্বরণ মাপতে পারে এবং চলন সংঘাত অথবা কম্পন দ্বারা সৃষ্ট গতিশীল ত্বরণও মাপতে পারে এটি xy এবং z অক্ষ বরাবর ত্বরণ 3g এর মধ্যে পরিমাপ করতে পারে আমরা যখন এটি এসটিএম যা ত্বরণের সাথে আনুপাতিক এখন সংযোগটা খুবই সহজ ব্যাপার আমরা এটি আরডুইনো ব্যবহার করে এইখানেই এটি Vcc র সাথে যুক্ত এইটি GND র সাথে যুক্ত এবং এই xy ও z যথাক্রমে A1A2A3 পিনগুলির সাথে যুক্ত তোএই হচ্ছে অ্যাক্সেলেরোমিটার সাথে যুক্ত করা যায় আমরা ইতিমধ্যেই তোমাদেরকে সংযোগটা দেখিয়েছি পরবর্তী আলোচনায় আমরা সেটা বিশদে দেখব ধন্যবাদ